প্রক্রিয়াজাত ফাঙ্গাস হলো 05 অর্থাৎ Y xS হলো 05 ইনলেট ফ্লো রেট দেওয়া থাকলে এক্ষেত্রে প্রয়োজনীয় কেমোস্ট্যাটের ন্যূনতম আকার নির্ণয় করো এর সমাধানটি হবে এরকম আমরা আমাদের একই প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং উত্তর দিতে চেষ্টা করবো এখানে কোন জিনিসটা দরকার ইনলেট ফ্লো রেট দেওয়া থাকলে উপরোক্ত কন্ডিশনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কেমোস্ট্যাটের ন্যূনতম আকার কী কী জানা আছে বা দেওয়া আছে উৎপাদনের হার হলো 500 g h ম্যাক্সিমাম স্পেসিফিক গ্রোথ রেট হলো 05 h 1 Ks হলো 1 gl Y xS হলো 05 ইনলেটে সাবস্ট্রেট ঘনমাত্রা Si 50 gl গ্রোথের ক্ষেত্রে মনোড গতিবিদ্যার কথা বলে দেওয়া হয়েছে তাহলে যেটা বের করতে হবে সেটার সাথে যা যা দেওয়া আছে - সেগুলোকে মেলাবো কীভাবে যদি আয়তনকে মিনিমাইজ করতে হয় তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি Rm এ থেকে অপারেট করতে হবে আমাদের ইনলেট ফ্লো রেট F এর মান নির্দিষ্ট ডিলিউশন রেট D FV তাহলে V FD তাই V কে মিনিমাইজ করতে হলে আমাদেরকে D কে ম্যাক্সিমাইজ করতে হবে যদি F ধ্রুবক থাকে সুতরাং আমাদেরকে প্রকৃতপক্ষে এমন Dm নির্ণয় করতে হবে যেটা প্রোডাক্টিভিটি Rm কেও ম্যাক্সিমাইজ করবে

মানগুলো বসিয়ে পাই যদি আমরা F জানি আমরা Vm অর্থাৎ কেমোস্ট্যাটের সর্বোচ্চ আকার বের করতে পারবো আমরা F জানি না কিন্তু আমরা এটা জানি যে প্রোডাক্টিভিটি Rm হলো 500 grams per hour যেখানে xm হলো ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটর ক্ষেত্রে আউটলেটে সেল ঘনমাত্রা ইয়েল্ড কোফিসিয়েন্ট Y xS এর মানও আমাদের জানা আছে আর সেল ঘনমাত্রা x হলো তাহলে Sm হলো আউটলেটে সাবস্ট্রেট ঘনমাত্রা যেটা ম্যাক্সিমাম সেল ঘনমাত্রার সাথে সংশ্লিষ্ট Sm কীভাবে বের করা যায়